আমরা অ্যালগরিদম A স্টারের দিকে তাকিয়ে আছি যা একটি অবস্থানে স্পেসের সর্বোত্তম সমাধান খোঁজার জন্য একটি খুব পরিচিত অ্যালগরিদম এবং এই মুভমেন্টে আমরা একটি স্টারের বৈচিত্রগুলি দেখার চেষ্টা করছি যেটা হলো স্থান সঞ্চয় সুতরাং আমি অ্যালগরিদম শুরু করার আগে তোমাদের একটি ছোট বা স্ট্যাটাস ছোট সমস্যা জিজ্ঞাসা করা যাক ধরা যাক তুমি একটি শহরের মতো জায়গায় আছো এবং সেখানে একটি সেট আছে এটি এইরকম একটি গ্রেড এবং তোমাকে এখানে এই শেষ শহরে আসতে হবে ধরা যাক এই শহরগুলির সংখ্যা 0 1 2 থেকে m পর্যন্ত এবং 0 1 2 থেকে n পর্যন্ত সুতরাং এটি হলো m বাই n গ্রেড এবং এর দ্বারা আমি বলতে চাচ্ছি m এই দিকে এবং n এই দিকে নিজেদের নিয়ন্ত্রণ করে এখানে অনুভূমিকভাবে m প্লাস 1 শহর এবং উল্লম্বভাবে n প্লাস 1 শহর রয়েছে । এটি একটি সম্পূর্ণ গ্রিড আমি এখানে সম্পূর্ণ গ্রিড আঁকিনি আমি যে প্রশ্নটি করতে চাই তা হল এখানে কয়টি পথ আছে যদি তুমি এই 0 শহর থেকে যেতে চাও 0 0 শহর থেকে mn শহরে এবং আমরা অনুমান করছি যে তুমি শুধুমাত্র মূলত ডানদিকে বা নীচের দিকে ভ্রমণ করতে পারবে তাহলে এটি নয় এটি একটি নির্দেশিত গ্রাফ তুমি কেবল ডানদিকে বা নীচে যেতে পারো কিন্তু প্রশ্ন হল কয়টি পথ আছে m এবং n তোমাকে মূলত m এবং n দুটি প্যারামিটার ব্যবহার করতে হবে আমি এখানে নিয়ন্ত্রণ করব কিনা এবং এই দিকটিতে নিয়ন্ত্রণ করব কিনা যদি ওখানে শুধুমাত্র একটি শহর থাকে থামলে শুধুমাত্র একটি পথ আছে চারটি শহর থাকলে দেখা যাবে দুটি পথ শহরের সংখ্যা বাড়ার সাথে সাথে পথের সংখ্যা বেশ নাটকীয়ভাবে বৃদ্ধি পায় এইভাবে যে কেউ জানে যে এখানে কয়টি কর্ফ আছে ছাত্র x যোগ y c x x যোগ y ছাত্র C x আমি বলতে চাইছি যে আমরা যেকোন একটির মোট সংখ্যা হিসাবে যেতে পারি যদি একটি দিক স্থির হয় তবে অন্য দিকটি স্থির করা যেতে পারে ধরুন সীমিত সংখ্যাগুলিতে একটি দিক ঠিক করার পরে আপনি সেগুলি থেকে সমস্ত পথগুলি বেছে নেবেন ঠিক আছে তুমি এটিকে সঠিক পদক্ষেপের একটি ক্রম হিসাবে ভাবতে পারো আমাদের সর্বদা m কে ডান দিকে সরাতে হবে এবং তোমাকে n কে নিচের দিকে সরাতে হবে সৌমিয়া ছাত্র n যোগ n ফ্যাক্টরিয়াল ভাগ n ফ্যাক্টরিয়াল n ফ্যাক্টরিয়াল দ্বারা বিভক্ত এটি সঠিক উত্তর তুমি ভাবতে পারো এতে বলা আছে যে তোমাকে m কে ডানদিকে সরাতে হবে এবং সেই m কে ডানদিকে কোথাও সরাতে হবে তোমাকে সেই n কে নীচে রাখতে হবে এবং আমরা যেভাবে করতে পারি তার সংখ্যা যে মূলত এই ভাবে দেওয়া হয় তাই আমি এই সমস্যায় ফিরে আসব আমি এখন এই সমস্যার জটিলতা আরো বাড়িয়ে দেই যদি আমি তির্যক চালকেও এখানে নিয়ে আসি তাহলে কি হবে এখন এটি একটু কঠিন হয়ে গেলো এটির একটি সুন্দর বদ্ধ রূপ সমাধান নেই এটি অনেক কিছুর সমষ্টি কিন্তু আমি এটি সম্পর্কে চিন্তা করতে চাই । সুতরাং তুমি এই নতুন সমস্যাটি এইভাবে ভাবতে পারো যে একটি তির্যক সরণটি একটি অনুভূমিক সরণ এবং একটি উল্লম্ব সরণকে প্রতিস্থাপন করে এবং তুমি যে m যোগ n অনুভূমিক এবং উল্লম্ব সরণগুলি করছো তার মধ্যে m বা n যেটি ছোট হয় তুমি সেটাকে ঐচ্ছিকভাবে অনেকগুলি তির্যক সরণ দিয়ে প্রতিস্থাপন করতে পারো তোমাকে এটি করতে হবে না তবে এটিকে অনেকগুলি তির্যক চাল দিয়ে প্রতিস্থাপন করতে পারো সুতরাং অনেকগুলি অনুভূমিক এবং উল্লম্ব সরণগুলি কম হয়ে যায় এবং তির্যক চালগুলি আরও অপরিহার্য হয়ে উঠবে সুতরাং এটি বিশ্লেষণ করা একটু বেশি কঠিন তবে এটি একটি ভাল অনুশীলনী সুতরাং এসো প্রথমে আমাদের বৈচিত্র্যগুলি এগিয়ে যাই এতক্ষন যা আমরা দেখছিলাম শেষ ক্লাসে আমরা I D A ষ্টার দেখেছি এবং যদি তুমি মনে করো I D A ষ্টার যা করে তা হল মূলত স্টার্ট নোড থেকে এটি একটি সীমানা তৈরি করে এটিই এখানে গোল এবং এই সীমানা হল স্টার্ট নোডের হিউরিস্টিক মান বা অন্য কথায় এটি কতদূর যেতে পারে অ্যালগরিদম মনে করে গোলটি স্টার্ট নোড থেকে বেরিয়ে আসে এবং এটি সীমানা আঁকে এবং ডেপ্থ ফার্স্ট অনুসন্ধান করে এটা আমাদের বলে দেয় যে এখানে একটি গোল খুঁজে পেতে আমরা ব্যর্থ হলাম এটির সীমানার চারপাশে কিছু নোড খোলা রাখবে যা এখানে প্রসারিত হয়নি এটি সেই নোডগুলি দেখে এবং সেখান থেকে ন্যূনতম f মান ঠিক করে এবং একটি সীমানা সেই পরিমাণে প্রসারিত করে এবং এটি এই কাজটাই করে যায় যতক্ষণ না এটি গোল নোডটি মূলত খুঁজে পেয়েছে সুতরাং আমি মনে করি আমরা এই অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা শুরু করেছি এখন এসো আমরা সংক্ষেপে এটা দেখি তাই হয়তো আমি তোমাকে বলতে বলব I D A ষ্টার অ্যালগরিদম সম্পর্কে তুমি ঠিক কী মনে করো এটি কর্ফ এর দ্বারা গঠিত হয়েছিল রিচার্ড কর্ফ 1980 সাল নাগাদ আমার সঠিক তারিখ মনে নেই সুতরাং এই অ্যালগরিদম সম্পর্কে কী ভাল দিক রয়েছে এবং এই অ্যালগরিদম সম্পর্কে কোনটা ভাল নয় আমরা প্রথম যে প্রশ্নটি জিজ্ঞাসা করতে চাই তা হল এটি কি A ষ্টার কে প্রতিস্থাপিত করবে যার মানে এটি সর্বোত্তম পথকে নিশ্চিত করতে পারে বা না পারে না তাহলে তুমি এখানে কি যুক্তি দেবে ছাত্র কেন আপনি কিভাবে বলতে পারেন ছাত্র যদি আমি এর একটি নির্দিষ্ট মানের সর্বোত্তম পথ না করি তাহলে আমি যা করছি তা হল আমি তার থেকে ঠিক f এর মান সহ নোডটি খুঁজে পাচ্ছি তাই আমি আর এটাকে হারিয়ে ফেলতে চাই না সুতরাং I এর সরণ f এর মান যেটা হলো এখানে গোল আমি এখানে খুঁজে পাবসুতরাং এটি হলো একটি মানদণ্ড যা আমাদের জন্য স্যাটিসফাই করে এটি হল এটি সর্বোত্তম পথ খুঁজে পায় কেন এটি A স্টারের চেয়ে ভাল কেন তুমি এটি A স্টারের চেয়ে বেশি পছন্দ করবে বা কখন তুমি এটি A স্টারের চেয়ে বেশি পছন্দ করবে । ছাত্র ওপেন লেইস খুব বড় হয় না ওপেন লেইসগুলি আসলে খুব বেশি বড় হয় না এটি শুধুমাত্র রৈখিকভাবে যায় এবং বিশেষ করে যদি তুমি সমস্যাটির দিকে দেখো যাতে অনুসন্ধানের স্থানটি খুব বড়ো তুমি কল্পনা করতে পারো যে তুমি সার্চ স্পেসে প্রতি সেকেন্ডে শত হাজার নোডের মতো কিছু তৈরি করছো তারপরে আমি কত দ্রুত আমি সেটা পূরণ করতে পারি তুমি মনে রাখবে যে প্রতিটি স্টেট প্রতিটি নোড একটি স্টেটের প্রতিনিধিত্ব করে যার অর্থ হল তুমি এখানে স্টেট সম্পর্কে যা বর্ণনা করেছো সেটা সেখানেই থাকবে এবং তারপরে তুমি একটি মুভ জেন ফাংশন প্রয়োগ করেছো এবং একটি নতুন স্টেট তৈরি করেছো এবং সেই সমস্ত জিনিসগুলিকে কিছু ধরণের ডেটা কাঠামোর মধ্যে রাখতে পারো সুতরাং I D A স্টারের সুবিধা হল যে এটির কম জায়গার প্রয়োজন এবং এটি হল সেই থিম যা আমরা আজ অনুসরণ করতে চলেছি আমরা কীভাবে স্পেস সেভিং অ্যালগরিদমগুলি বর্ণনা করি এখানে তোমরা কি সমস্যা দেখতে পাচ্ছ ছাত্র সময়ের জটিলতা সুতরাং তুমি ভাল পাস বলতে কি বোঝাতে চাইছো হয়তো সেটা অনাবিষ্কৃত রয়ে গেছে আমরা ইতিমধ্যে এটা নিয়ে তর্ক করেছি এবং তিনি বলেছেন যে আমরা নিশ্চিত করছি যে এটি তোমাকে সর্বোত্তম সমাধান দেবে সুতরাং যে আমরা এখানে মূলত কি চাই সময়ের জটিলতা যেমন ছিল DFID এর ক্ষেত্রে সময় জটিলতা একটি সমস্যা কিন্তু DFI D এর বিপরীতে DFID তে আমরা ধরে নিই যে খরচ প্রতিটি প্রান্তের সমান ছিল যার অর্থ হল তুমি যত গভীরে যাবে ততই নোডের সংখ্যা পরবর্তী স্তরটি ক্রমবর্ধমানভাবে বাড়তে থাকবে বা এটি ব্রাঞ্চিং ফ্যাক্টর b দ্বারা গুণিত হয়েছিল এবং সেইজন্য প্রতিবার যখন আমরা ডেপ্থ এক করে বাড়াই তুমি বাস্তবে আরও অনেক নতুন নোডের সম্মুখীন হয়েছো পুরানো নোডগুলির চেয়ে আরও বেশি নোড যা তুমি এতদিন দেখেছো দুর্ভাগ্যবশত সবসময় সেটা হয় না কারণ এখন আমাদের এখানে প্রান্তিক কারণ জড়িত রয়েছে এবং যার মানে হলো একত্রিত হওয়ার আগে এটি উল্লেখযোগ্যভাবে বড় সংখ্যক অনুসন্ধান করতে পারে যে কারণে আমরা শেষ ক্লাসের শেষের দিকে লক্ষ্য করেছি যে এটিকে পরবর্তী সর্বনিম্ন ধাপের মান বৃদ্ধি করার পরিবর্তে তুমি কিছু পরিমাণ দ্বারা এটি বৃদ্ধি করো আমরা এখানে সেটা ডেল্টা পরিমান নির্ধারণ করেছি যা হলো লস অফ অপ্টিমালিটি বা উইলিং টু বেয়ার সুতরাং যদি তুমি ডেল্টা মান দ্বারা আরও বৃদ্ধি করো এটি হলো ডেল্টা তারপর পরের বার এটি অনুসন্ধান করলে এটি এখানে কোথাও একটি নোড খুঁজে পেতে পারে যা একটি গোল নোড সুতরাং আমি শুধুমাত্র একটি গোল নোড আঁকছি কিন্তু বাস্তবে অনুসন্ধানের সমস্যাগুলি মূলত একাধিক গোল নোড থাকতে পারে উদাহরণস্বরূপ তুমি যদি একটি শহরে একটি চাইনিজ রেস্তোরাঁ খুঁজে পেতে চাও এখানে অনেকগুলি চাইনিজ রেস্তোরাঁ থাকতে পারে যদি তুমি একটি নির্দিষ্ট ফিল্ম দেখতে চাও যা কিছু থিয়েটারে প্রদর্শিত হচ্ছে তাহলে তোমার কাছে অপরিহার্যভাবে একাধিক সমাধান থাকতে পারে সুতরাং তোমার অনুসন্ধান অ্যালগরিদম কি খুঁজে পায় তার উপর সবকিছু নির্ভর করে সুতরাং এটি এখানে একটি গোল নোড খুঁজে পেতে পারে এখানে একটি গোল নোডের বিপরীতে এটি আমাদের পূর্ববর্তী সীমানার কাছাকাছি তবে এটি আগেরটির থেকে অনেক দূরে সুতরাং এখানে আমাদের ডেল্টার একটি ত্রুটি আছে তুমি যদি ডেল্টার একটি ত্রুটি অগ্রাহ্য করতে চাও তাহলে আপনি এই ডেল্টাকে বৃদ্ধি করতে পারো এবং তুমি মূলত কতটা সহ্য করতে ইচ্ছুক তা নিয়ন্ত্রণ করতে পারো সুতরাং ধারণাগুলির সাথে এটি একটি সমস্যা হল যে এটি মূলত অনেকগুলি পুনরাবৃত্তি করতে পারে I d A স্টারের সাথে আরেকটি সমস্যা হল যে এটি তোমাদের তপস্বী ইন্দ্রিয়কে পূরণ করে না যদি তুমি এটিকে বলতে চাও এই অর্থে যে এটির কোনো সঠিক দিকনির্দেশনা নেই আমরা লাইন সার্চ অ্যালগরিদম দিয়ে অনুসন্ধান শুরু করি এবং তারপর আমরা বলেছিলাম যে আমরা গোলের দিকে অনুসন্ধানকে চালিত করার জন্য হিউরিস্টিক ফাংশন প্রবর্তন করছি হিউরিস্টিক ফাংশনটি এখানে এই সীমানা নির্ধারণে একমাত্র ভূমিকা পালন করছে অবশ্যই তুমি দেখতে পাচ্ছ যে সীমানাটি হল এটি গোলের দিকে মূলত এটি করে সুতরাং পরবর্তী অ্যালগরিদমটি যেটি আমরা দেখতে চাই যেটি রিচার্ড কর্ফেরও রয়েছে তাকে বলা হয় রিকার্সিভ বেস্ট ফার্স্ট সার্চ যা জনপ্রিয়ভাবে RBFS নামে পরিচিত সুতরাং R B F S হলো I D A স্টারের থেকে একটু আলাদা এবং নিঃসন্দেহে কর্ফ অ্যালগরিদম তৈরি করে কারণ তিনি I D A স্টারের ত্রুটিগুলি দেখেছিলেন যা এখানে অনেকগুলি পুনরাবৃত্তি হয়েছে বিশেষ করে যদি তুমি একটি নিখুঁত তালিকা তৈরী না করো এবং তুমি শুধু অনুমতি দাও D F S অনেক ক্ষেত্রে যত্রতত্র দৌড়োতে থাকবে সেটা কি এখানে আদৌ ভালো হবে না খারাপ হবে ধরা যাক D F I D বা I D S একটি বন্ধ তালিকা বজায় রাখে না এটি পেতে প্রশ্ন হল বন্ধ জিনিস এক এইভাবে আমাদের জন্য এটি কি এখানে থেমে যাবে নাকি এটা একটি অসীম লুপে চলে যাচ্ছে তাহলে উদাহরণস্বরূপ এই পরে অনুসন্ধান করো আমি তোমাকে একটি নির্দেশিত গ্রাফ ছিল বলেছিলাম কিন্তু যদি এটি একটি নির্দেশিত গ্রাফ না হয় তাহলে তুমি একটি লুপে চলে যেতে পারো এটার মত একটি লুপে যেতে পারো অপরিহার্যভাবে এবং বদ্ধ আমাদের এই ধরনের একটি সম্ভাবনা এড়াতে সাহায্য করে কিন্তু তুমি যেতে ইচ্ছুক যে উত্স থেকে আমরা সীমাবদ্ধতার সাথে কাজ করছি আমি কি বদ্ধ ছাড়া কাজ করতে পারি অন্য কথায় তুমি যদি D F I D অ্যালগরিদমে ফিরে যায় যা মূলত I D A ষ্টার একটি সহজ সংস্করণ যেটির কোনো প্রান্ত নেই কারণ D F I D কাজ করবে যদি আমি না করি যদি আমি বদ্ধ তালিকা ছাড়াই D F S বাস্তবায়ন করি সুতরাং আমি তোমার জন্য এই ছোট বিষয় পরীক্ষাগুলি ছেড়ে দেব এখন আমরা এই অ্যালগরিদম RBFS ভুলে যাই সুতরাং R B F S যা করে তা হল এটি ঠিক I D A স্টারের মতোই একটি রৈখিক পরিমাণ স্মৃতিশক্তি বজায় রাখে কিন্তু এটা তা করে না সুতরাং I D A ষ্টার যা করছে এটি অন্ধ অনুসন্ধান করছে গোল যেখানেই হোক না কেন এটি এক দিকে যাবে পিছনে ট্র্যাক করো অন্য কিছু চেষ্টা করো পুনরায় পিছনে ট্র্যাক করো আবার অন্য কিছু চেষ্টা করো পিছনে ট্র্যাক অন্য কিছু চেষ্টা করতে থাকো সুতরাং এটি মূলত কোন দিক নির্দেশনা ছাড়াই স্থানের একটি ফার্স্ট ডেপ্থ ট্রাভার্সাল হবে এখন আমরা উদ্দীপিত করার চেষ্টা করি R B F S কি করতে পারে সুতরাং এসো আমরা বলি যে আমরা এই নোড স্টার্ট দিয়ে শুরু করি এবং আমরা বলি যে আমাদের এই চারটি শিশু আছে এবং যুক্তির খাতিরে তাদের হিউরিস্টিক মান এসো আমরা ধরে নেই এটি 40 70 এবং 71 সুতরাং প্রাথমিকভাবে রিকার্সিভ বেস্ট ফার্স্ট সার্চ এখানে সর্বোত্তম প্রথম অনুসন্ধানের মতো আচরণ করে এটি সর্বনিম্ন f মান সহ একটিকে ঠিক করে এবং এটিকে প্রসারিত করে যার অর্থ এই উদাহরণে এটি জেনে নাও কিন্তু এটি যা করে তা হল এটি উন্মুক্ত তালিকায় থাকা পরবর্তী সেরা নোডের একটি পয়েন্টার রাখে এই উদাহরণে এটি একটি এক্সপ্রেস নোড এবং তারপর এটি মূলত অনুসন্ধান করে সুতরাং এটি দ্বিতীয় সেরা নোড এবং এটি হল সেই নোড সুতরাং এসো আমরা বলি যে এটি তৈরি করে যদি তুমি মনে রাখো যে মোনোটোন ক্রাইটেরিয়া হল সামঞ্জস্যের শর্ত যা আমরা বলেছিলাম তারা সাধারণত হিউরিস্টিক মানগুলি আরও নির্ভুল হওয়ার আশা করে তুমি যখন লক্ষ্যের কাছাকাছি যাবে এবং মোনোটোন ক্রাইটেরিয়ার একটি ফলাফল হল যে তুমি যত এগিয়ে যাবে ততই f এর মান বৃদ্ধি পাবে কারণ তুমি মূলত গোলের দিকে যাচ্ছ সুতরাং তুমি সাধারণত একটি অনুসন্ধানের জায়গায় f এর মান বৃদ্ধির আশা করবে যা যুক্তিযুক্ত সুতরাং আমরা বলতে পারি যে এটি 45 হয়ে গেছে এটি 50 হয়ে গেছে এবং তর্কের খাতিরে এটা 61 হয়ে গেছে সুতরাং R B F S অবিলম্বে যা করবে তা হল এটি প্রথমে এই পয়েন্টারটিকে এখান থেকে সরিয়ে দেয় এবং এটিকে এখানে রাখে কারণ এখন এটি একটি এটি হল সেরা নোড এবং এটি উন্মুক্ত তালিকার পরবর্তী সেরা নোড এবং এটি পরবর্তী সেরা নোডগুলিতে অপরিহার্যভাবে একটি পয়েন্টার রাখে তারপরে এটি এভাবে যায় এবং আমরা বলতে পারি এখানে যা ঘটছে ধরা যাক এটি 48 হয়ে যায় এবং এটি 70 হয়ে যায় শুধুমাত্র আর্গুমেন্ট 60 এর জন্য তারপর এটি এটিকে প্রসারিত করে 48 থেকে যায় এসো আমরা বলি এবং কেবল তর্কের খাতিরে এইগুলি বলতে পারি ধরা যাক সবগুলি এখানে 70 এবং এটি এভাবে প্রসারিত হয় সুতরাং এটি অনুসন্ধান স্তনের মধ্যে পড়ে গেলো একটি নির্দেশিকা হিসাবে হিউরিস্টিক ফাংশন ব্যবহার করে যায় এখানে কোনো সময়ে এটা বলা যায় যে এই নোডের চেয়ে ওই নোডগুলি একটু সামান্য খারাপ দেখাচ্ছে সুতরাং এটি 55 হয়ে যায় এটি 53 হয় এবং এটি 57 হয় বা এরকম কিছু সুতরাং এখন পর্যন্ত এটি আচরণ এবং অনুসন্ধান আচরণের জন্য সেরা অভিন্ন তবে এই মুহুর্তে এটির জন্য সবচেয়ে ভাল প্রথম অনুসন্ধানটি যা করা হত তা হল এটি এই নোডটিকে উন্মুক্ত তালিকা থেকে পরবর্তী হিসাবে বাছাই করবে এবং সেখান থেকে এই গাছটি অন্বেষণ করা শুরু করবে কোনটি পুনরাবৃত্তিমূলক সেরা প্রথম অনুসন্ধান যা একটি স্থান সংরক্ষণ করার চেষ্টা করছে এইভাবে এটি এই অনুসন্ধানটিকে সমস্ত উপায়ে আবার ফিরিয়ে দেয় সুতরাং এটি অপরিহার্যভাবে পরবর্তী ভাইবোনদের কাছে যেতে পারে সুতরাং এটি মূলত এই সমস্ত খোলা নোডগুলিকে মুছে দেয় সবগুলিকে বন্ধ করে দেয় সুতরাং এটা পেছনে ফিরে যায় এখানে এক জায়গায় ভারত সরকার সম্পর্কে কিছু বলতে হয় এটি একটি রোল ব্যাক সরকার তারা পেট্রোলের দাম বাড়াবে এবং দুই দিন পরে তা আবার কমিয়ে দেবে বা অন্য কিছু কিছুটা এরকম কিন্তু এটির একটি নিয়ম রয়েছে যা এটি অনুসরণ করে এবং যাকে ব্যাকআপ নিয়ম বলা হয় যা একটি নোডের f এর মান নির্ধারণ করে f অফ n সকলের জন্য সমান এসো এটিকে অন্য কিছু মান বলি এসো আমরা বলি f প্রাইম এর মান f অফ n এর সমান যদি n একটি পাতা হয় যার মানে n খোলা থাকে সর্বোচ্চ থেকে সর্বনিম্ন f প্রাইম এর সমান আমি এই সংক্ষিপ্ত ফর্মটি ব্যবহার করি সুতরাং হয় এটি একটি f এর মান বা এটি একটি ন্যূনতম f এর মান এটি মূলত শিশু সুতরাং এটা আসলে কি করে এটি এই f প্রাইম এর মান বজায় রাখে সুতরাং এই সমস্ত নোডের জন্য 70 70 70 60 57 53 55 f প্রাইম এর মান f এর মানের সমান কারণ এটি একটি লিফ নোড কিন্তু যখন আমি এটি রোল ব্যাক করি এটি মান বিকল্প ব্যবস্থা করার জন্য ব্যাক আপ নিয়ম প্রয়োগ করে সুতরাং উদাহরণস্বরূপ এই তিনটি নোড থেকে এটি এখানে 53 মানটিকে বিকল্প ব্যবস্থা করে দেবে সুতরাং আমরা এটি ব্যাখ্যা করার জন্য একটি ভিন্ন চক ব্যবহার করি সুতরাং এটি এই নোডে এই মান 53 কে ব্যাক আপ দেয় সুতরাং এখন এটি 53 হয়ে যায় এবং সেখানে এটি মূলত সবকিছু মুছে দেয় সুতরাং এটি 53 70 70 তাই আবার এটি এখানে 53 ব্যাক আপ করে এটি হল 53 70 60 সুতরাং এটি এখানে এই জিনিসটিকে ব্যাক আপ করে এটিকে 53 এ পরিবর্তন করে যা ব্যাক আপ মান এবং তারপরে এই দিক বরাবর এগিয়ে আসো সুতরাং তোমরা দেখতে পাচ্ছ যে একবার এটির মান 53 হয়ে গেলে তুমি যদি সেই সময়ে অনুসন্ধানের স্ন্যাপ শটটি দেখো এই সমস্ত নোডগুলি সেখানে নেই এইগুলি সমস্ত মুছে ফেলা হয়েছে শুধুমাত্র গাছের অনেকাংশ অবশিষ্ট রয়েছে এবং এটি উন্মুক্ত আছে এটি 53 এর একটি নতুন মান সহ খোলার জন্য আবার রাখা হয়েছে এটি 50 এটি 61 এটি 70 সুতরাং এটি মূলত স্বাভাবিকভাবেই সেই দিকে চলে যায় সুতরাং তুমি দেখতে পাচ্ছ যে কোনো নির্দিষ্ট সময়ে পুনরাবৃত্ত সেরা প্রথম অনুসন্ধান অনুসন্ধান গাছের নিচে শুধুমাত্র একটি পথ বজায় রাখে যার মানে এটি স্থানের প্রয়োজন রৈখিক হতে চলেছে কারণ ডেপ্থ এর প্রথম অনুসন্ধানও এটিই করে তবুও এটি একটি স্টার অ্যালগরিদমের আচরণকে নকল করে এই অর্থে যে এটি সর্বোত্তম এটি সর্বদা সেরা সন্ধানের পথে চলে যায় এটা ঠিক যে পথে এটি এই নোডের মান সংশোধন করেছে হিউরিস্টিক ফাংশন দ্বারা হিউরিস্টিক মান পরিমাপ করেছে 45 কিন্তু এই অনুসন্ধানটি করার পরে এটি বুঝতে পারে যে এটি 45 নয় এটি 53 সুতরাং এটিকে 53 এর উন্মুক্ত মূল্যে ছেড়ে দেয় এবং মূলত এই পথের নিচে চলে যায় সুতরাং এটি এখন এই শিশুদের তৈরি করবে এবং তারা কিনা এর উপর নির্ভর করে সুতরাং যখন এটি 50 হবে এটি অপরিহার্যভাবে পরবর্তী সেরা নোড হয়ে যাবে সুতরাং যদি আমি এই পথে যাই এই পথে 53 এর চেয়ে ভাল কোন নোড নেই এটি এখান থেকে ফিরে যাবে এবং আবার এই পথে নেমে যাবে সুতরাং তুমি একটি একই রকম সমস্যা তৈরী করতে পারো যে এটি অনেক সময় এরকম করতে পারে এটি এই পথে যেতে পারে আবার এই পথে যেতে পারে এটি এখানে ফিরে আসতে পারে অবশেষে এটি শেষ করতে পারে এবং এটি এই পথে যেতে পারে এবং তারপর হতে পারে এটি সবচেয়ে খারাপ হয়ে যাবে এবং এটি এই পথে চলে যাবে সুতরাং R B F S হলো একটি বিপদ যেটা এর বিরোধিতা করে আমরা যাকে থ্র্যাশিং বলি তার আচরণকে চিত্রিত করে এটি R B F S এর সাথে একটি বিপদ তোমরা পড়েছো যে এটি এরকম কিছু আছড়ে পড়তে পারে সুতরাং আমি জানি না আমরা থ্র্যাশিং নিয়ে আলোচনা করেছি কিনা যখন আমরা পাহাড়ে আরোহণের দিকে তাকাচ্ছিলাম তবে তুমি যদি একটি পাহাড়ের কল্পনা করো যা একটি শৈলশ্রেণীর মতো সুতরাং এটা এই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের মতো তোমরা কিছুটা দেখতে পাচ্ছ ঠিক এরকম সুতরাং এটি মূলত একটি শৈলশ্রেণীর মতো যা ধীরে ধীরে এক দিকে বাড়ছে তারপরে পাহাড়ে আরোহণের এই দিকে যাওয়ার প্রবণতা থাকবে কারণ এটি মূলত একটি খাড়া গ্রেডিয়েন্ট দিক এবং যদি তুমি তোমার অনুসন্ধান হলো গ্রানুলারিটি অফ মুভ জেন ফাঙশন যে একবার এই দিকে একটি পদক্ষেপ তৈরি করে এটি কোনও এগুলি অতিক্রম করতে পারে তারপর এটি তৈরি করতে পারে এটি আবার ফিরে আসতে পারে তারপর এরকম যেতে পারে সুতরাং পাহাড়ে আরোহণ অপরিহার্যভাবে একটি অনুরূপ আচরণ করতে পারে সুতরাং অনুসন্ধান অ্যালগরিদমগুলির সাথে এটি একটি সমস্যা যা কিছু অর্থে মূলত স্থানীয় এই অর্থে এটি স্থানীয় এটি সর্বদা একটি পথের নিচে চলে যায় তবে এটি সম্পূর্ণরূপে স্থানীয় নয় যে সেই অর্থে এটি আপডেট করা মান ব্যাক আপ মানগুলি যা মূলত পরিচিত সুতরাং R B F S এখানে 1990 সালের দিকে এসেছে I D A স্টারে একটি উন্নতি ছিল কারণ এটির দিকনির্দেশনা ছিল কিন্তু সেখানে এই সমস্যাটি রয়েছে এটি হতে পারে এবং আসলে আমাদের ছাত্র আছে আমরা এখানে কোর্সের জন্য এই অ্যালগরিদমগুলি প্রয়োগ করেছি আমি এই আচরণটি পর্যবেক্ষণ করেছি আর তোমরা জানো এই অ্যালগরিদমগুলি কেবল চলতেই থাকে অসীম পরিমাণ সময় ধরে চলতেই থাকে তুমি মূলত কেবলমাত্র কয়েকটি লোডের মধ্যে স্পর্শ করবে সুতরাং তুমি সত্যিই আগ্রহী হবে স্থান সংরক্ষণের অ্যালগরিদম জেনে যা নোডগুলির পরিপ্রেক্ষিতে একটি স্টারের মতো আচরণ করে যা ষ্টার সম্প্রসারণের জন্যও বেছে নিচ্ছে যেখানে এই দুটি অ্যালগরিদম তাদের তৈরি করা সমাধানগুলির পরিপ্রেক্ষিতে একটি স্টারের মতো আচরণ করে তারা যেভাবে নোড বাছাই করে তা সম্পূর্ণ আলাদা এবং ফলস্বরূপ এই উভয় অ্যালগরিদমের অবশ্যই একটি স্টারে অনেক বড় সময়ের জটিলতা রয়েছে কারণ তারা একই স্থান বারবার অন্বেষণ করবে এখন আমার একটি প্রশ্ন জিজ্ঞাসা করা উচিত তুমি একটি অনুসন্ধান অ্যালগরিদম ডিজাইন করছো এবং বন্ধ তালিকায় সংরক্ষণ করতে পারো কিনা বা তুমি খোলা তালিকায় সংরক্ষণ করতে পারো কিনা তা দেখার জন্য তুমি বিভিন্ন বিকল্পগুলি দেখতে যোগ করছো তাহলে তোমার পছন্দ কী হবে যদি কেউ বলে তুমি পারবে আমি একটি অ্যালগরিদম দেব যাতে খোলা তালিকার আকারগুলি ছোট করা হয় ধ্রুবক বা এমন কিছু তৈরি করা হয় বা রৈখিক তৈরি করা হয় IDA ষ্টার বা এটি কেউ বলে যে আমি তোমাকে একটি অ্যালগরিদম দেব যাতে ক্লোজ লিস্ট সাইড কমে গেছে তুমি কোনটি বেছে নেবে তুমি বরং উন্মুক্ত তালিকা প্রমাণ করবে বা তুমি বরং বন্ধ তালিকা প্রমাণ করবে ছাত্র এর আকার নোডের সংখ্যা গ্রিডের আকারের উপর নির্ভর করে ঠিক আছে আমি তোমার উত্তরটি বোঝাতে চাই যে এটি মূলত সমস্যার টপোলজির উপর নির্ভর করে কিন্তু যদি তুমি একটি সাধারণ ক্ষেত্রে দেখো প্রতিটি নোডের b উত্তরাধিকারী আছে তুমি জানো যে ব্রাঞ্চ ফ্যাক্টর হল b প্রতিটি নোড b উত্তরাধিকারী হিসাবে সুতরাং প্রায়শই সম্প্রদায়ের প্রবণতা থাকে এমনকি যদি তোমার কাছে এমন একটি গ্রাফ থাকে যেখান থেকে তুমি অনুসন্ধান করছো তাহলে তুমি জানো যে যদি তোমার ব্রাঞ্চ এন্ড বাউন্ড মনে থাকে আমরা শুরু করেছি যেখানে সাদৃশ্য গুলি সরানো হয়নি এবং একই নোড প্রদর্শিত হবে এবং গাছের বিভিন্ন অংশ অনেক লোক মনে করে যে এটি স্থান পথের অনুসন্ধানের একটি স্থান হিসাবে কারণ গাছের একটি ভিন্ন অংশের প্রতিটি নোড ভিন্ন পথকে চিত্রিত করে কারণ তুমি শিকড় থেকে এটি একটি ভিন্ন পথ হিসাবে দেখতে পাচ্ছ তারপর অবশ্যই এটা খুব উপরের দিকে যেতে থাকে সুতরাং যখন আমরা D F I D অধ্যয়ন করেছি তখন আমরা যুক্তি দিয়েছিলাম যে প্রস্থের শেষ স্তরের নোডের সংখ্যাটি নিজের দ্বারা প্রথম অনুসন্ধানের সমস্ত অভ্যন্তরীণ নোডের চেয়ে বড় হওয়া উচিত এবং তারপরে আমরা যুক্তি দিয়েছিলাম যে কারণ যদি এটি শুধুমাত্র অতিরিক্ত কাজ হয় তবে আমরা এটি করছি এবং তুমি D F I D তে রৈখিক স্থান দেখতে পাচ্ছ তা প্রস্থ প্রথম অনুসন্ধানের সূচকীয় স্থানের বিরোধী তাহলে তুমি ওপেন লিস্টে সেভ করেছো D F I D মূলত ওপেন লিস্টে সেভ করছিল কিন্তু কখনও কখনও সমস্যা হয় যখন তুমি বন্ধ তালিকায় সেভ করতে চাও যখন বন্ধ তালিকা একটি খোলা তালিকার চেয়ে বড় সমস্যা হয়ে উঠতে পারে এবং এই সমস্যাটি যে আমরা দেখছি এই শহরের শিকড় খোঁজার সমস্যাটি মূলত এমন একটি সমস্যা এখন তুমি যদি কল্পনা করো এই স্থানটিতে অনুসন্ধান কীভাবে অগ্রসর হবে এটি স্টার্ট নোড হবে এটির তিনটি সাফল্য রয়েছে এটি সেই তিনটি উত্তরসূরি তৈরি করবে এটি তাদের একজনকে নেবে তার তিনটি উত্তরসূরি তৈরি করবে এবং আরও অনেক কিছু ঠিক এভাবেই অনুসন্ধানটি অগ্রসর হবে অনুসন্ধান সীমান্ত কেমন হবে বা অনুসন্ধানের সীমানা কেমন হবে এটা এই রকম চেহারার কিছু হবে কিছু স্তরে অনুসন্ধান সীমান্ত দেখতে হবে এটা এই জিনিস কিছু ধাপে গিয়েছিলাম এবং কিছু ধাপ নিচে স্পেস এবং সার্চ ফ্রন্টিয়ার বিভিন্ন অংশে এরকম চেহারা হবে সুতরাং এই ধরনের সমস্যার জন্য কিভাবে m এবং n এর পরিপ্রেক্ষিতে এই উন্মুক্ত তালিকাটি কেমন সার্চ ফ্রন্টিয়ার হলো খোলা তালিকার সমান তাহলে এই হল ওপেন লিস্ট কিভাবে m এবং n এর পরিপ্রেক্ষিতে উন্মুক্ত হতে যাচ্ছে এখানে বাবা তুমি এখন থেকে দূরে যাবে সুতরাং উৎস থেকে দূরত্ব হল m যোগ n বা i যোগ j যদি তুমি বলতে চাও যদি তুমি এভাবে যেতে চাও a হলো i ধাপ নিচে এবং j ধাপ ডানদিকে এটি হলো a i যোগ j উন্মুক্ত তালিকাটি কেবল রৈখিকভাবে বৃদ্ধি পাচ্ছে যেহেতু তুমি আরও দূরে চলে যাচ্ছ সবচেয়ে খারাপ ক্ষেত্রে তুমি যখন শেষ নোড বাছাই করতে চলেছো খোলা তালিকা হবে সেখানে m নোড এবং n নোড m প্লাস n অপরিহার্যভাবে যেখানে বন্ধ তালিকা যা আমরা এই এলাকার ভিতরে অতিক্রম করা সমস্ত নোডগুলি মূলত চতুর্মুখীভাবে বৃদ্ধি পাচ্ছে কারণ এটি এমন একটি অঞ্চলের মতো যে লাইনের মাধ্যমে তুমি এটা আঁকছো তাহলে এখানে খোলা তালিকার চেয়ে বদ্ধ তালিকার সাথে একটি সমস্যা দ্রুত বাড়ছে এই সমস্যাটি সমাধান করতে অসুবিধা তখন আসে যখন তোমার কাছে যে কম্বিনেশনগুলি আছে সেখানে তুমি যদি এই নোড থেকে এখানে কিছু নোডে যেতে চাও সেটা তুমি করতে পারো এই ভাবে যাও অথবা তুমি এই ভাবে যেতে পারো অথবা তুমি এই ভাবে যেতে পারো অথবা তুমি এই ভাবে যেতে পারো সুতরাং অনেকগুলি বিভিন্ন কম্বিনেশন রয়েছে এবং এটিই অনুসন্ধান স্থানগুলির জন্ম দেয় সুতরাং কিছু মূলত বদ্ধ তালিকায় সেভ করার চেষ্টা করছি সুতরাং আমি এখানে একটি সমস্যার সাথে পরিচয় করিয়ে দেই যেটা গত 10 বা সম্ভবত 15 20 বছরে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এটি সিকোয়েন্স এলাইনমেন্ট একটি সমস্যা আর এটি এমন একটি সমস্যা যার অনুসন্ধানে কোদাল কাজ করেছে অনুসন্ধান এখন একটি গবেষণায় এক ধরনের সুপ্ত এলাকায় পরিণত হয়েছিল কিন্তু এই নতুন সমস্যাগুলির কারণে এগুলি বেরিয়ে আসছে মানুষ মূলত উন্নত অ্যালগরিদম তৈরিতে অনুপ্রাণিত হয়েছিল তুমি যদি এখানে উদাহরণস্বরূপ দেখো D N A সিকোয়েন্স এলাইনমেন্ট এবং এটি বায়ো ইনফরমেটিক্সের সাথে একটি সমস্যা উদাহরণস্বরূপ তুমি প্রায়শই অপরিহার্যভাবে এটা করতে চাও সুতরাং তুমি যদি এটা করতে চাও উদাহরণস্বরূপ জিনোম সিকোয়েন্সিং এবং সেরকম কিছু ভাবো যেভাবে সিকোয়েন্স জিনোম হয় যে তারা বিভিন্ন অংশ থেকে সিকোয়েন্সের বিট এবং ছোট অংশ পাওয়া যায় এবং তারপর তাদের সারিবদ্ধ করে পুরো জিনোম সিকোয়েন্স একত্র করতে হবে তুমি জানো যদি দুটি সিকোয়েন্স থাকে যার একটি আংশিক ওভারল্যাপ থাকে তারপর যদি তারা এটিকে সারিবদ্ধ করতে পারে তবে তারা পুনর্গঠন করতে পারে সুতরাং এই সমস্যার একটি সহজ সংস্করণ নেওয়া হবে তাই এর বর্ণমালা হল C A G T এটাই হলো এই চারটি রাসায়নিক যা একটি বিশুদ্ধ D N A তৈরি করে এবং তোমার কাছে এই অক্ষরগুলির একটি ক্রম রয়েছে আমরা এখানে বলতে পারি একটা সিকোয়েন্স আছে যা এইরকম A C G T C কিছু আরবিট্রারি সিকোয়েন্স আমি এখানে লিখেছি আর একটা সিকোয়েন্স আছে সেটাও বলে রাখি যদি তুমি ভালো করে দেখো সেগুলো একরকম নয় আমি দুটো সিকোয়েন্সে কিছু ছোট পরিবর্তন করেছি যদি সেগুলি একই রকম হয় তাহলে প্রান্তিককরণ সমস্যাটা সোজা সামনে তোমাকে শুধু একবার বসাতে হবে তুমি অন্য ক্রমের বিরুদ্ধে যেতে পারো যদি তারা অভিন্ন না হয় দুটি ক্রম এবং এতে সম্ভাবনা রয়েছে যে তারা ভিন্ন লেন্সেরও আছে আমি তোমাকে এই ক্রমটি দিতে পারি আমি T A C G এর মতো আরও কিছু ক্রম দিতে পারি তাহলে আমি যদি বলি তুমি কি এই ক্রমটিকে এর সাথে সারিবদ্ধ করতে পারো তুমি বলতে পারো হ্যাঁ আমি এখানে এই অংশটি নিতে পারি এবং এখানে এই অংশটিকে সারিবদ্ধ করতে পারি এবং মূলত একটি প্রান্তিককরণ করতে পারি কিন্তু এই ধরনের ক্রম সম্পর্কে কি তুমি দেখতে পাচ্ছ যে আমি A এর সাথে A মেলাতে পারি C এর সাথে C G এর সঙ্গে G কিন্তু এখন আমার কাছে T এবং একটি C রয়েছে আমি মূলত এখানে কি করব সুতরাং ক্রম প্রান্তিককরণে তোমাকে শূন্যস্থান জায়গায় প্রবেশ করতে হবে যদি শূন্যস্থান সন্নিবেশ করাতে উন্নতি হয় বাকি ক্রম প্রান্তিককরণ গুলির জন্য তারপর তুমি শূন্যস্থান সন্নিবেশ করার অনুমতি দিয়েছো সুতরাং তুমি দেখতে পাচ্ছ যে একবার আমি এখানে A C G এর সাথে A C G সারিবদ্ধ করেছি তারপর যদি আমি এখানে শূন্যস্থান সন্নিবেশ করি যার মানে আমি এই T একটি শূন্যস্থান দিয়ে সারিবদ্ধ করব সুতরাং এসো আমরা এই স্থানান্তরটি বলি যে তারপরে আমি আবার এখানে C A G সারিবদ্ধ করতে পারি এখানে C A G এর সাথে T C G T C G সবকিছু এই T A পর্যন্ত সারিবদ্ধ হচ্ছে এবং তারপর হঠাৎ আমাকে আরেকটি শুন্যস্থান পূরণ করতে হবে তাই আমি এখানে একটি শুন্যস্থান প্রবেশ করাই এবং তারপর আমি বলতে পারি সুতরাং যদি তুমি এই চিত্রটি তৈরি করতে পারো আমি এখানে একটি শূন্যস্থান ঢোকাচ্ছি এই ক্রমটিতে এবং আমি এখানে এই ক্রমটিতে একটি শূন্যস্থান সন্নিবেশ করছি এবং এটি করার মাধ্যমে আমি মূলত প্রান্তিককরণের উন্নতি করছি সুতরাং সিকোয়েন্স অ্যালাইনমেন্টের সমস্যা হল খুঁজে বের করা কিছু প্রান্তিককরণ যা কিছু মানদণ্ড অনুসারে সর্বোত্তম তা এই মুহূর্তে সংজ্ঞায়িত করবে যা মূলত সেরা লক্ষ্য করো যে আমি সরলীকরণ করতে পারতাম এভাবে যে এই পুরো সিকোয়েন্সটি নাও এবং এটিকে সমস্ত পথ শূন্যস্থান দিয়ে রাখো এবং তারপর এই ক্রমটি শুরু করো তাই আমি এরকম কিছু করতে পারতাম A C G T C A এখানে C G পর্যন্ত এবং তারপরে এখান থেকে পরবর্তী ক্রম শুরু করি A C G C A এবং এরকম চলতে থাকবে এবং এগুলো সব শূন্যস্থান এটি অবশ্যই একটি সাধারণ অ্যালগরিদম প্রথম ক্রমটি দেখো এটিকে শূন্যস্থান দিয়ে সারিবদ্ধ করো তারপরে দ্বিতীয় ক্রমটি নাও এবং সেই জায়গায় প্রথম ক্রমটিতে শূন্যস্থান সন্নিবেশ করো স্পষ্টতই এটি মূলত একটি ভাল প্রান্তিককরণ নয় সুতরাং আমরা কিভাবে ভাল এবং খারাপের মধ্যে পার্থক্য করতে পারি আমরা প্রতিটি অপারেশনের জন্য কিছু খরচ ধরে নেই এবং আমরা বলি যে আমরা অনুশীলনে নিম্নলিখিতগুলি করি লোকেরা সম্ভবত আরও বৈষম্যমূলক খরচ ফাংশন অনুসরণ করে তবে সাধারণ খরচ ফাংশন অনুসরণ করবে যা বলে যে ম্যাচিং সুতরাং যদি একটি মিল থাকে তাহলে খরচ হল 0 তাই যদি আমি একটি A এর সাথে A এ সারিবদ্ধ করি আমি একটি 0 খরচ দিচ্ছি অমিল খরচ 1 সুতরাং যদি আমি এখানে একটি C এর সাথে একটি T সারিবদ্ধ করছি উদাহরণস্বরূপ তাহলে আমি 1 এবং একটি শূন্যস্থান মূল্য পরিশোধ করছি আমাকে 2 মূল্য দিতে হবে সুতরাং এসো আমরা বলি যে উদাহরণস্বরূপ যদি শুধুমাত্র একটি অক্ষর থাকে যা ভিন্ন যদি আমরা বলি শুধুমাত্র এই T এবং এই এই C এর পরিবর্তে একটি ছিল এখানে আরেকটি C বা এরকম কিছু বা একটি A বা একটি G বলি যেটি T নয় এবং বাকিটা একই ছিল তারপরে আমি অমিলের মূল্য পরিশোধ করে এগিয়ে যেতে পারতাম যা 1 তোমাদের জানার জন্য দুটি শূন্যস্থান সন্নিবেশ করার পরিবর্তে সেই জিনিসগুলির যত্ন নাও কিন্তু এইরকম পরিস্থিতিতে যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটি শূন্যস্থান ঢোকানো আরও অনেক অক্ষরের জন্য একটি মিল তৈরি করে কেবল এখানে একটি শূন্যস্থান ঢোকানোর মাধ্যমে সুতরাং আমি এই ব্যবধানটি সন্নিবেশ করার মাধ্যমে যে খরচটি পরিশোধ করছি আমি বাকি সবগুলির জন্য 0 খরচ পেয়ে পুনরুদ্ধার করছি সুতরাং স্পষ্টতই এখানে সর্বোত্তমতার একটি ধারণা রয়েছে এবং আমরা একটি ক্রম প্রান্তিককরণ খুঁজে পেতে চাই যার সর্বোত্তম ব্যয় রয়েছে এই তিনটির উপর ভিত্তি করে অনুশীলনে অবশ্যই তোমার একটি খরচ ম্যাট্রিক্স থাকতে পারে যা বলে যে A এর সাথে একটি C সারিবদ্ধ করার একটি নির্দিষ্ট খরচ আছে একটি G এর সাথে একটি C সারিবদ্ধ করার একটি নির্দিষ্ট খরচ আছে এবং আরও অনেক কিছু বা অমিলের জন্য তুমি বিভিন্ন খরচ জানতে পারো আমরা শুধু অনুমান করছি যে সমস্ত অমিলের 1 টি খরচ আছে এবং শূন্যস্থান পূরণের 2 টি খরচ আছে সুতরাং কিভাবে এই সমস্যাটি সমাধান করা যায় ক্রম প্রান্তিককরণের জন্য একটি ভাল অ্যালগরিদম কী হবে ছাত্র গতিশীল প্রোগ্রাম ডাইনামিক প্রোগ্রামিং তাই তারা বলে যে তারা প্রাণী প্রোগ্রামিং ব্যবহার করতে হলে এই বায়ো ইনফরম্যাটিক্স পর্যন্ত মানুষ এসেছিলেন এবং তারপরে হঠাৎ করে আমাদের কাছে কয়েক হাজার অক্ষর এবং সেই অ্যালগরিদমের ক্রম রয়েছে তাই ভাল মূলত ব্যর্থ হয়েছে সুতরাং যদি তুমি কিছু ধরনের এনালজি ব্যবহার করো তাহলে তুমি দেখতে পাবে গতিশীল প্রোগ্রামিং ব্রাঞ্চ এবং বাউন্ড যে আমরা যে আমরা কিছু অর্থে অপরিহার্যভাবে অধ্যয়নরত ছিল সুতরাং তুমি এই গ্রাফ দেখতে পাচ্ছ ছাত্র তুমি শব্দটিকে সারি এবং কলাম হিসাবে ব্যবহার করতে পারো এবং যদি ব্যয়টি তির্যক হবে তাই তুমি যদি দীর্ঘ তির্যক সরিয়ে দাও এবং এটি মেশিনিং করাও সুতরাং এসো চেষ্টা করি এখানে প্রথম ক্রম অনুসারে A C G T C তাই আমি শুধু A C G T C অক্ষর ব্যবহার করব আমি এখানে এটি আঁকব এবং আমি এটি এখানে আঁকব এবং আমাকে এখান থেকে পাঁচটি অক্ষর নিয়ে নিচ্ছি A C G C A বা সম্ভবত আমার উচিত A C G C A আমি দ্বিতীয় তালিকা থেকে লেবেল করা শুরু করেছি যে কোনও উপায়ে ধরে নেওয়া যাক আমরা এখানে কাজ করছি সুতরাং এখন তুমি দেখতে পাবে যে এটিতে একটি তির্যক সরানো হয়েছে সুতরাং যদি আমি এই প্রান্তিককরণটি দেখি A এর সাথে A C এর সাথে C G এর সাথে G এবং C এর সাথে T এর মিল সুতরাং এসো আমরা প্রথমটিকে ভুলে যাই আমার সত্যিই এটিকে এভাবে আঁকা উচিত ছিল কিন্তু এই পদক্ষেপটি বলার অর্থ হল যে আমি এই C এর সাথে C এর মিল করছি তারপর আমি এই G এর সাথে এই G এর মিল করছি কিন্তু তারপর আমি T এর সাথে এগিয়ে গেছি তাই আমি এখানে একটি শূন্যস্থান প্রবেশ করাতে চাই দ্বিতীয়টিতে এটি যার মানে আমি একটি অক্ষর অতিক্রম করতে যাচ্ছি না যার অর্থ আমি নিচের দিকে যাচ্ছি না সুতরাং পরবর্তী পদক্ষেপ এই মত হবে এবং তারপর আমাকে এই নোড পেতে হবে এবং তারপর আমাকে এই রকম ভাবেই চালিয়ে যেতে হবে সুতরাং তোমরা এখানে কি দেখতে পাচ্ছ প্রথম সরণটি C এর সাথে C এর এই সরণের ফলে দ্বিতীয় সরণটি G কে সারিবদ্ধ করে এটি এখান থেকে যাচ্ছে আমি এখানে C থেকে G এবং এখানে C থেকে G তে যাচ্ছি তাই এটি সারিবদ্ধ করে তৃতীয় পদক্ষেপে আমি G থেকে C তে যাচ্ছি আমি G থেকে C তে যাচ্ছি না আমি G তে থাকছি কিন্তু আমি এখানে G থেকে T তে যাচ্ছি যা মূলত এর মধ্যে একটি শূণ্যস্থান প্রবেশ করানোর মতো অবশ্যই আমি এখানে অমিল দেখাচ্ছি না তবে তোমরা এখানে দেখতে পাচ্ছো যে কর্ণ গুলির কারণে এটা 0 বা 1 হবে তুমি যে দুটি অক্ষরটি সরিয়ে নিয়ে যাচ্ছ সেগুলি একই না আলাদা সেটা তার উপর নির্ভর করে সুতরাং যদি আমি A থেকে A এর মূল্য 0 ধরে নিয়ে এগোই এবং যদি আমি C থেকে C এর মূল্য 0 নিয়ে চলি G থেকে G এর সাথে এগোলে খরচ হবে 0 যদি আমি C এর সাথে T কে সারিবদ্ধ করি এবং কর্ণ বরাবর সরানো হয় তাহলে খরচ হবে হবে 1 কিন্তু এর পরিবর্তে আমি বলতে চাইছি এখানে একটি শূণ্যস্থান প্রবেশ করাতে যাচ্ছি যেটা এখানে অনুভূমিক সরণ এবং তার খরচ হল 2 তাই মূলত তুমি এই সময়ে প্রান্তিককরণের কথা ভুলে যেতে পারো এবং মনে রাখতে পারো যে খরচ প্রতিটি অনুভূমিক একটি উল্লম্ব বরাবর 2 সরানো হয় এবং একটি কর্ণ বরাবর খরচ হয় 0 বা 1 একই অক্ষরের উপর একটি চলমান কিনা তার উপর নির্ভর করে সুতরাং এখানে মনে রাখবে যে নিচে সরানো মানে এই স্ট্রিং এর সাথে এগিয়ে চলা অনুভূমিকভাবে এগিয়ে যাওয়া মানে অন্য স্ট্রিংয়ে যাওয়া এবং তির্যকভাবে চলা মানে উভয় স্ট্রিংয়ে চলা এবং তুমি যদি একই অক্ষর বরাবর চলো তাহলে খরচ হবে 0 যদি তুমি ভিন্ন অক্ষরে চলো তাহলে খরচ হয় 1 তাই আমরা এই সিকোয়েন্স এলাইনমেন্ট সমস্যাটিকে গ্রাফ অনুসন্ধানের সমস্যায় রুপান্তরিত করছি যেখানে তোমাদের গ্রাফের এই কোণ থেকে গ্রাফের অন্য কোণে যেতে হবে একটি সর্বোত্তম সমাধান খরচ সহ এখানে তোমাদের এই সম্পর্কে কোন প্রশ্ন থাকলে বলো সুতরাং এটি A I অনুসন্ধান সম্প্রদায়ের জন্য নতুন এবং আরও ভাল সমস্যা অনুসন্ধান সমস্যা সমাধানের আরও ভাল উপায় সন্ধান করার জন্য একটি অনুপ্রেরণামূলক সমস্যা হয়েছে এবং কেন এটা আমাদের প্রয়োজন আমরা নতুন এবং আরও ভাল উপায় বলতে কী বুঝি আমাদের এমন গ্রাফগুলি পরিচালনা করতে সক্ষম হওয়া উচিত যার মধ্যে রয়েছে ধরা যাক এই দিকে লক্ষ হাজার নোড এবং উল্লম্ব দিকে রয়েছে লক্ষ হাজার নোড এবং তারপরে তুমি এটি কল্পনা করতে পারো এবং অ্যালগরিদমের মতো A ষ্টার দ্রুত স্পেস শেষ হয়ে যাবে সুতরাং এখানে অনুপ্রেরণা হলো একটি স্থান অপরিহার্যভাবে ঠিক করে ফেলতে হয় এবং এখানে আমি শুধু দুটি স্ট্রিং দেখিয়েছি তোমরা এটিকে একাধিক স্ট্রিং অ্যাসাইনমেন্ট সারিবদ্ধ করে প্রসারিত করতে পারো এবং তুমি কল্পনা করতে পারো যে একটি তৃতীয় মাত্রা এখানে আসছে এবং তারপর একটি চার মাত্রা এবং তারপর একটি পঞ্চম মাত্রা তুমি একাধিক স্ট্রিং সারিবদ্ধ করতে পারো সুতরাং গ্রাফটি প্রকৃতিতে বহুমাত্রিক হয়ে উঠবে এবং তারপরে তোমাকে অবশ্যই এক কোণ থেকে বিপরীত কোণ খুঁজে বের করতে হবে সুতরাং সমস্যাটি একটি গ্রাফ অনুসন্ধানের সমস্যায় রূপান্তরিত হয়েছে এবং এখানে গোল হলো মূলত একটি স্থান সংরক্ষণ করা সুতরাং আমরা ক্লোজ লিস্টে সংরক্ষণ করার বিষয়ে আলোচনা শুরু করব এবং আবার এখানে অনুপ্রেরণা হলো সেই একই গ্রাফ কারণ তোমরা যেমন কল্পনা করতে পারো যদি এটি আমার অনুসন্ধান সীমান্ত হতে হয় যার অর্থ এটি খোলা এটি খোলা এটি খোলা এটিও খোলা বা যাই হোক না কেন এটি খোলা এটি খোলা এটিও খোলা আছে যদি এই নোডগুলি একটি খোলা থাকে তবে অনুসন্ধানের আকার সর্বাধিক m যোগ n হতে পারে সুতরাং এটি রৈখিকভাবে বাড়তে চলেছে অন্তত এটি m এবং n এর মধ্যে ছোট হতে হবে কারণ এটি নিচে যাবে প্রাথমিকভাবে অবশ্যই এটি খুব ছোট হবে কিন্তু বন্ধের আকার চতুর্ভুজভাবে যাচ্ছে কারণ এটি এই কর্ফের মধ্যে ঘেরা এলাকাটির মতো হবে যেটি সবচেয়ে খারাপ ক্ষেত্রে এই বিন্দুতে m গুণ n হবে যখন তুমি এখানে পৌঁছবে সেখানে তোমরা যদি পুরো গ্রাফটি বিস্তারিত ভাবে দেখতে পাও এবং আমরা সেটা দেখতে চাই সুতরাং এটি হল অনুপ্রেরণামূলক সমস্যা যেখানে আমরা একটি অপরিহার্যভাবে বদ্ধ বলতে খুশি হব এবার তোমাদের একটা প্রশ্ন জিজ্ঞাসা করি অনুসন্ধানে আমাদের জন্য এই বদ্ধ কি করছে ঠিক আমরা অ্যালগরিদমগুলিতে যাওয়ার আগে তো এখানে প্রশ্ন হলো কোন বদ্ধ নেই ধরা যাক আমি কিছু বদ্ধ করিনি তাহলে এখানে আমার সমস্যাটির কি হবে সুতরাং এখানে উদ্দেশ্যটা ঠিক কি ফাংশনটা কি যে একটি অনুসন্ধান অ্যালগরিদম এক বদ্ধ তালিকার কার্যকারিতা যদি লুপিং এড়ানো হয় এখন এই অনুপ্রেরণামূলক উদাহরণটি লুপিং করার অনুমতি নাও দিতে পারে কারণ আমরা বলেছি প্রান্তগুলি নির্দেশিত তবে সাধারণভাবে লুপিং সম্ভব সুতরাং আমরা আরও সাধারণ দৃষ্টিভঙ্গি নেব দ্বিতীয় জিনিস হল আরও ভাল পথ খুঁজে বের করা সুতরাং উদাহরণস্বরূপ স্টার অ্যালগরিদমে বা A স্টার অ্যালগরিদমে তুমি নোডগুলিকে বদ্ধ করে রাখো এবং সেগুলির জন্য আরও ভাল পথ খুঁজে পেতে হবে তুমি সেই পথটি d আপডেট করবে এবং তৃতীয় জিনিস হলো আরও একটি জিনিস আমাদের জন্য বন্ধ সাধারণভাবে তুমি যদি প্ল্যানিং সমস্যায় অনুসন্ধানের দিকে দেখো গোল পরীক্ষাটি সত্য হলে তখন তুমি কী করবে ছাত্র বদ্ধতে প্যারেন্ট পয়েন্টার সম্পর্কে সমস্ত তথ্য রয়েছে যা আমাদেরকে রাস্তাটি মূলত পুনর্গঠন করতে দেয় সুতরাং তৃতীয় জিনিসটি এটি করে এটি আমাদের পথটি পুনর্গঠনে সাহায্য করে সুতরাং যদি আমরা বন্ধ না করে একটি অ্যালগরিদম করার কথা ভাবি তাহলে আমাদের চিন্তা করতে হবে এই তিনটি বিষয় বা এই তিনটি জিনিস যা আমাদের জন্য বন্ধ করে দেয় সুতরাং আমি প্রথমে দ্বিতীয়টি দিয়ে শুরু করি কীভাবে আমরা এই সমস্যাটি মোকাবেলা করতে পারি যে আমার একটি পথের সাথে ঘনিষ্ঠতা বজায় রাখার দরকার নেই এবং তারপরে পরে আরও ভাল পথ খুঁজে পাব এবং আমি এসব করতে চাই না ছাত্র স্টার অ্যালগরিদম একটি মান বজায় রাখে তবে বন্ধ বা রঙিন নোডে তারা এটিকে বলে তবে এটি একটি ভাল পথ খুঁজে পেতে পারে তবে এটি একটি ভাল পথ খুঁজে নাও পেতে পারে স্টার অ্যালগরিদমে যখন এটি একবার একটি পথকে রঙ করে বা একবার এটিকে বন্ধ করে দেয় তখন সর্বদা অপরিহার্যভাবে সেরা পথটি পাওয়া যেতেও পারে কিন্তু A স্টারের ক্ষেত্রেও আমরা তা করতে পারি এবং আমরা আলোচনা করেছি যে যখন A ষ্টার তোমরা বলতে পারো যে তুমি যদি একটি নোড বন্ধ করে দাও তবে তাহলে তুমি ইতিমধ্যে নোডের সেরা পথটি খুঁজে পেয়েছো এবং তুমি পরে একটি ভাল পথ খুঁজে পাবে না যে কখন ঘটবে চলো আমরা শুধু এটা করেছি আমি বলতে চাইছি এখনই নয় সাম্প্রতিক অতীতে যখন একঘেয়ে অবস্থা যখন হিউরিস্টিক ফাংশন মোনোটোন অবস্থাকে স্যাটিসফাই করে আমরা প্রমাণ করেছি যে যখনই নোডকে পরিদর্শনের জন্য বাছাই করা হয় যার মানে এটি বন্ধ করা হয় একটি ষ্টার ইতিমধ্যেই খুঁজে পেয়েছো মূলত সেই নোডের সর্বোত্তম খরচ খুঁজে পেয়েছে সুতরাং অতীতের এই আপডেটটি নিয়ে আমাদের চিন্তা করতে হবে না আমাদের যা চিন্তা করতে হবে তা হল লুপিং এড়ানো এবং পথ পুনর্গঠন করা সুতরাং আমরা পরবর্তী ক্লাসে এটি করব আমরা কিছু অ্যালগরিদম দেখব যার জন্য ঘনিষ্ঠ তালিকাটি কঠোরভাবে প্রমাণিত হয়েছে এর পরে আমরা কিছু অ্যালগরিদম দেখব যা অবশ্যই উন্মুক্ত তালিকা প্রমাণ করেছে I D A ষ্টার এমন একটি উদাহরণ যা একটি উন্মুক্ত তালিকা প্রমাণ করে তবে আমরা অন্য একটি ভিন্নতা দেখব এবং তারপরে আমরা দেখতে চেষ্টা করব আমাদের কাছে একটি অ্যালগরিদম থাকতে পারে যা উভয় তালিকাকে অপরিহার্যভাবে প্রমাণ করে আমরা আমাদের শিল্পের রাজ্যে নিয়ে যাব প্রায় 2005 পর্যন্ত যখন সেই শেষ কাগজটি আমার মনে হয় প্রকাশিত হয়েছিল সুতরাং আমি এখানে থামব এবং তারপরে আমরা পরের ক্লাসে সেই অ্যালগরিদমগুলি গ্রহণ করব